স্বাগত জানাই প্রিয় অংশগ্রহণকারীদের আগের মডিউলগুলিতে আমরা আমাদের হাত এবং আঙ্গুলের ব্যাখ্যা নিয়ে আলোচনা করেছি বর্তমান মডিউলে আমরা অন্যদের সাথে আমাদের নিয়মনিষ্ঠ যোগাযোগের সময় আমাদের পায়ের দ্বারা এবং পায়ের অবস্থান দ্বারা যোগাযোগ সংক্রান্ত ব্যাখ্যাগুলি নিয়ে আলোচনা করব আমাদের গতিসম্পর্কিত সংকেতগুলির বিভিন্ন দিকগুলির ব্যাখ্যাগুলি বরং সাধারণীকরণ করা হয়েছে যদিও এই উপলব্ধির অনেকগুলি বৈজ্ঞানিক সমর্থন পেয়েছে গবেষকরা আমাদের বলেছেন যে আমাদের শরীরের অন্যান্য অংশের তুলনায় আমাদের পা এবং পায়ের পাতা যোগাযোগের ক্ষেত্রে বেশি সৎ এই আবিষ্কারটি সর্বপ্রথম পল একম্যান এবং উইলিয়াম ফ্রিজেন দ্বারা উত্থাপন করা হয়েছিল যারা পরামর্শ দিয়েছিলেন যে যখন একজন ব্যক্তি মারা যায় তখন এটি সাধারণত তার শরীরের নীচের অংশ দ্বারা প্রকাশিত হয় এবং শরীরের উপরের অংশের তুলনায় নীচের অংশ বেশী সংকেত প্রদান করে এই ধারণাটি সর্বপ্রথম পল একম্যান এবং উইলিয়াম ফ্রিজেন দ্বারা উত্থাপন করা হয়েছিল যারা পরামর্শ দিয়েছিলেন যে একজন ব্যক্তি যদি মিথ্যা বলে তাহলে সর্বাধিক গতিগত সংকেত শরীরের উপরের অন্যান্য অংশের তুলনায় পা এবং পায়ের পাতা থেকে পাওয়া যায় এই অনুসন্ধানটি পরে অন্যান্য গবেষকদের দ্বারা সমর্থিত হয়েছিল এবং বিশেষ করে আমি স্টলটারের অনুসন্ধানগুলি উদ্ধৃত করতে চাই স্টলটার মন্তব্য করেছেন যে আমাদের পা এবং পায়ের পাতার তুলনায় আমাদের মুখের অভিব্যক্তির পাশাপাশি আমাদের হাত এমনকি আমাদের আঙুলগুলি আরো ভালোভাবে এবং আরও সচেতনতার সঙ্গে নিয়ন্ত্রণ করা যায় আংশিকভাবে এটি আছে কারণ আমাদের বেশিরভাগ মিথস্ক্রিয়া চলাকালীন লোকেরা আমাদের মুখ এবং কখনও কখনও আমাদের হাতের দিকে তাকায় আমাদের মস্তিষ্ক হিমায়িত বা চলমান একটি সংকেত প্রেরণ করে আর এই প্রবৃত্তিগুলি আমাদের পায়ে দৃশ্যমান উদাহরণস্বরূপ আপনি যদি বিশ্বাসঘাতকভাবে একজন ব্যক্তিকে অনুসরণ করেন তারপর সেই ব্যক্তি যিনি আপনার সামনে চলছিলেন যদি হোঁচট খান বা সে থেমে যান তাহলে আমরা সচেতনভাবে এর পেছনের কারণ সম্পর্কে চিন্তা না করেই থেমে যাব সুতরাং এই সহজাত সংকেতগুলি আমাদের পা এবং পায়ের পাতার অবস্থানের সাহায্যে যোগাযোগ করে পেশাগত পরিস্থিতিতেও দ্বৈত এবং আন্তঃব্যক্তিক পরিস্থিতিতে আমরা দেখতে পাই যে এই উপলব্ধিগুলি আধিপত্যপূর্ণভাবে উপস্থিত এবং যা বহু সাংস্কৃতিক পরিস্থিতি দ্বারা ভাগ করা হয় যেমন আমাদের মুখের অভিব্যক্তি আমাদের অনুভূতি প্রকাশ করে আমাদের পা এবং পায়ের পাতার অবস্থানও আমাদের অনুভূতির প্রকাশ ঘটায় এবং স্টলটার উল্লেখ করেছেন যে কিছু অনুভূতি এবং আবেগগত মনোভাব আমাদের পা এবং পায়ের পাতার অবস্থানের সাহায্যে আরও ভালভাবে বোঝা যায় এবং তালিকায় রয়েছে উদ্বেগ প্রত্যাশা স্বাগত বর্জন আগ্রহের পাশাপাশি অপসরণ আমি কারেন স্টলজনোর একটি খুব আকর্ষণীয় নিবন্ধ উল্লেখ করতে চাইব এই 2017 সালের নিবন্ধে তিনি ছয়টি ভিন্ন পায়ের অবস্থান সম্পর্কে বিশ্লেষণ করেছেন যা একজন পাঠকের দ্বারা তাকে পাঠানো হয়েছিল আমরা দেখতে পাই যে বিশ্লেষণটি বেশ আকর্ষণীয় এবং আমাদের সাধারণ উপলব্ধির খুব কাছাকাছি যে ব্যক্তি A নামক অবস্থানটি বেছে নিয়েছে সেই ব্যক্তির মনোভাব বা চাক্ষুষ চিন্তা দ্বারা প্রকাশ পায় যে সেই ব্যক্তি পছন্দ করেন তার যাতে এই সমস্যাগুলি ধুয়ে ফেলা যায় দ্বিতীয় ব্যক্তি যিনি B অবস্থানটি বেছে নিয়েছেন তিনি বরং একজন স্বপ্নদর্শী যার একটি প্রাণবন্ত কল্পনা রয়েছে যে ব্যক্তি তৃতীয় স্থান C বেছে নিয়েছে সে ব্যক্তিগত পছন্দের ক্ষেত্রে বরং খুঁতখুঁতে উদাহরণস্বরূপ জুতার ধরন পোশাকের ধরন একজন ব্যক্তি কী ধরনের পারফিউম পরেন ইত্যাদি বিষয়ে ব্যক্তিটি খুঁতখুঁতে যে ব্যক্তি D নামক চতুর্থ পদ বাছাই করেছে তার জন্য খোলামেলা এবং গঠনমূলক পদ্ধতিতে সমালোচনা গ্রহণ করা কঠিন হবে সাধারণত আমরা দেখতে পাই যে যারা এই বসার ভঙ্গিটি বেছে নেয় তারা সমালোচনা শোনার পরিবর্তে অবিলম্বে তাদের প্রতিরক্ষায় ঝাঁপিয়ে পড়ে এবং সর্বদা তাদের ক্রিয়াকে রক্ষা করার জন্য বা কথোপকথনের ধরণ পরিবর্তন করে সেই অবস্থান থেকে সরে যাওয়ার চেষ্টা করার জন্য তাড়াহুড়ো করে যে ব্যক্তি E পদ বেছে নিয়েছে সে এমন একজন ব্যক্তি যে খুব একগুঁয়ে এবং অবিচল এবং একই সাথে তাড়াহুড়ো করে না তিনি এমন একজন ব্যক্তি হবেন যিনি নিজের উন্নতিতে অনেক সময় বিনিয়োগ করেছেন তিনি দেখবেন যতটা সম্ভব ভালো কাজ সম্পাদন করা যায় আর যতটা সম্ভব ভালো পথে সম্পাদন করা যায় এবং সেইজন্য ব্যক্তিটি তাড়াহুড়ো করা ব্যক্তি নয় তিনি এমন ব্যক্তি যিনি অপেক্ষা করবেন এবং অনেক প্রচেষ্টা করবেন যাইহোক একই সময়ে যদি এটি আমাদের গতিসম্পর্কিত ভঙ্গির বাকি গুচ্ছের দ্বারা সমর্থিত হয় তবে এটি নিরাপত্তাহীনতার একটি নির্দিষ্ট অনুভূতি এবং আত্মবিশ্বাসের অভাবও নির্দেশ করতে পারে যদিও আমরা বসা অবস্থায় বুঝি তাছাড়া আমরা সাধারণত এমন একটি অবস্থান খুঁজি যা আমাদের জন্য আরামদায়ক এবং একই সাথে আমরা সামাজিক ও সাংস্কৃতিক নিয়ম লঙ্ঘন না করার জন্য সচেতন যাইহোক বসার অবস্থানগুলি থেকে কিছু নির্দিষ্ট বার্তাও বোঝা যায় যা আমাদের অচেতন ইচ্ছা এবং উপলব্ধি দ্বারা অনুপ্রাণিত হতে পারে উদাহরণস্বরূপ আমরা উন্মুক্তভাবে বসার এবং বদ্ধভাবে বসার পরিস্থিতি দেখতে পারি পা ছড়িয়ে বসে থাকা একজন ব্যক্তিকে সাধারণত এমন একজন ব্যক্তি মনে করা হয় যিনি নিশ্চিন্ত মনোভাব প্রকাশ করেন এবং সেই নির্দিষ্ট পরিস্থিতিতে আরামদায়ক অন্যদিকে আরএকজন ব্যক্তি যিনি পায়ের উপর পা তুলে বসার অবস্থান বেছে নিয়েছেন তিনি একজন গুপ্ত এবং সংযত ব্যক্তি হিসেবে পরিচিত হন একই সময়ে হাঁটু ইত্যাদির অবস্থানের মাধ্যমে যে চাপা উত্তেজনা প্রদর্শিত হয় তা একজন ব্যক্তির উদ্বেগের মাত্রা সম্পর্কেও অনেক কিছু প্রকাশ করে প্রায়শই এটি ঘটতে পারে যে যখন আমরা একটি নির্দিষ্ট ভঙ্গি বেছে নিই তখন আমরা নিজেরাই এই বার্তাগুলি প্রেরণের বিষয়ে সচেতন নাও হতে পারি তবে অন্য যে ব্যক্তি আমাদের দিকে তাকাচ্ছেন তিনি এই সূক্ষ্ম দিকগুলির প্রতি সংবেদশীল এবার আমরা কিছু সাধারণভাবে পাওয়া ভঙ্গি দেখবো এবং পেশাদার পরিস্থিতিতে সেগুলি কী বোঝায় ত নিয়ে আলোচনা করব একটি খুব সাধারণ ভঙ্গি যা আমরা দেখতে পাই তা হল পায়ের উপর পা তুলে বসার অবস্থান সাধারণত এই অবস্থানের ব্যাখ্যাগুলি নির্ভর করে যে পা গুলি প্রসারিত এবং নিশ্চিন্ত ভাবে রাখা কিনা বা পা গুলি গোড়ালি দিয়ে ক্রস করে রাখা হয়েছে কিনা বা সেগুলি হাঁটু দিয়ে ক্রস করে রাখা হয়েছে কিনা বা তাদের হাঁটুতে বা গোড়ালির প্রক্রিয়ায় কতটা উত্তেজনা অনুভব করা যাচ্ছে যদি পা গুলি প্রসারিত থাকে এবং গোড়ালিগুলি ঢিলেঢালাভাবে অতিক্রম করা থাকে তবে এটি সাধারণত সংকেত দেয় যে ব্যক্তিটি আরামে আছেন এবং তিনি একটি আরামদায়ক অবস্থান বেছে নিয়েছেন কর্মক্ষেত্রে আমরা প্রায়ই দেখতে পাই যে লোকেরা এই ভঙ্গিটি বেছে নেয় কারণ এটি আরামদায়ক যাইহোক যদি পা ক্রস করে বসাটি অনমনীয় হয় তবে এটি সেই সময়ে একজন ব্যক্তি যে উত্তেজনা এবং উদ্বেগের সম্মুখীন হয় তার বার্তা প্রেরণ করে এই ক্রসগুলিতে যে উত্তেজনা এবং উদ্বেগ দেখা যায় তা প্রতিরক্ষামূলক বা নেতিবাচক হতে পারে তবে তা সত্ত্বেও এটি একটি নির্দিষ্ট ব্যক্তির থেকে নিজেকে রক্ষা করার বা একটি নির্দিষ্ট পরিস্থিতিতে নিজেকে রক্ষা করার আকাঙ্ক্ষা প্রদর্শন করে দ্বিতীয় ছবিতে আমরা দেখতে পাই যে পা ক্রস করাটি হাত ক্রস করার মতই করা হয়েছে এটি দেখায় যে ব্যক্তিটি কেবল রক্ষণাত্মক নয় তবে আবেগগতভাবেও অপসারিত এবং তাই পারিপার্শ্বিকতার কাছে প্রায় অগ্রহণযোগ্য পেশাদারী পরিস্থিতিতে মিথস্ক্রিয়া চলাকালীন আমরা দেখতে পাই যে যারা এই অবস্থানটি বেছে নিয়েছে তারা খোলাখুলিভাবে সংলাপে অংশ নেয় না বাক্যগুলিতে তারা বরং একটি সংক্ষিপ্ত এনক্রিপ্ট ব্যবহার করে এবং তারা প্রস্তাবগুলি প্রত্যাখ্যান করার জন্য সর্বদা তাড়াহুড়ো করে কারণ প্রায়শই তারা বিবরণগুলি উপেক্ষা করে এবং তাই পরিস্থিতিকে শিথিল করার পরামর্শ দেওয়া হয় যাতে লোকেরা শরীরের ভঙ্গিগুলি অতিক্রম করতে না পারে এবং তারা অন্যদের মনোভাবগুলি যাতে আরও গ্রহণ করতে সক্ষম হয় একটি আরামদায়ক অবস্থানের পরামর্শ দেওয়ার পাশাপাশি সেই সাথে একটি উত্তেজনা সহ অবস্থান হলো পা কে ঘড়ির মত করে রাখা বা গোড়ালিকে বদ্ধ অবস্থায় রাখা এটির থেকে বোঝা যায় যে ব্যক্তি একটি প্রতিরক্ষামূলক মনোভাব প্রদর্শন করে এটি অ্যালান পিস দ্বারাও সমর্থিত হয়েছে যিনি মন্তব্য করেছেন যে তার তিন দশকেরও বেশি সময় ধরে দুজন লোককে সাক্ষাৎকার নেওয়ার সময় এটি লক্ষ করা গেছে যে সাক্ষাৎকার নেওয়ার সময় যখন তার গোড়ালি বন্ধ হয়ে যায় তখন সে মানসিকভাবে তার ঠোঁট কামড়াচ্ছে গবেষকরা আমাদের প্রায় চূড়ান্তভাবে বলেন যে এই গোড়ালি লক করার উত্তেজনাটি নির্দেশ করে যে একজন ব্যক্তি তুলনামূলকভাবে আরামদায়ক বা নেতিবাচক আবেগকে ধরে রেখেছে কিনা নেতিবাচক আবেগ অগত্যা রাগ বা অন্যের প্রতি তীব্র অপছন্দ নাও হতে পারে এটি হালকা অনিশ্চয়তা বা উত্তেজনাপূর্ণ অনুভূতি বা শঙ্কা এবং ভয়ের একটি স্বাভাবিক পরিস্থিতিও হতে পারে যা সাধারনত সাক্ষাৎকারের সময় লোকেরা মুখোমুখি হয় ইত্যাদি তবে পা ও যদি চেয়ারের নীচে সরিয়ে নেয় এটি পরামর্শ দেয় যে ব্যক্তিটির একটি প্রত্যাহার জনিত মনোভাব রয়েছে যখনই আমরা এমন একজন ব্যক্তির সাথে যোগাযোগ করি যিনি হয় আমাদের থেকে বড় বা আমরা এমন পরিস্থিতিতে পরি তখন আমাদের মধ্যে বেশিরভাগ লোকজনেরই অচেতন অবস্থায় পা এর গোড়ালি এবং পা এর চেটো বন্ধ করে রাখার প্রবণতা থাকে তখন আমরা মনে করি যে আমাদের বরং প্রতিরক্ষামূলক মনোভাব রাখতে হবে গোড়ালি বন্ধ করে রাখাটির মধ্যে আমরা নির্দিষ্ট লিঙ্গ পার্থক্যও খুঁজে পাই পুরুষদের মধ্যে আমরা প্রায়ই দেখতে পাই যে পা এর গোড়ালির বন্ধ থাকা অবস্থার সাথে দৃঢ় ভাবে মুষ্টিবদ্ধ অবস্থা এবং হাতটি হাঁটুর উপর রাখা থাকে এবং প্রায়শই তার হাতগুলি হাঁটুটিকে বা চেয়ারের হাতলটিকে আঁকড়ে ধরে থাকে যা একজন ব্যক্তি প্রদত্ত পরিস্থিতিতে যে উত্তেজনা অনুভব করছেন তার উপর নির্ভর করে অন্যদিকে আমরা দেখতে পাই যে মহিলারা সাধারণত কিছুটা ভিন্ন ভঙ্গি বেছে নেয় যদিও তাদের গোড়ালি বন্ধ থাকে তারা আরও বিশ্রামপূর্ণ আরও নীয়মনিষ্ঠ ভাবে থাকে যাইহোক নির্দিষ্ট ভঙ্গি বেছে নেওয়ার এই লিঙ্গ পার্থক্য থাকা সত্ত্বেও গোড়ালি বন্ধ রাখার ভঙ্গিটি একই বার্তা প্রেরণ করে এই স্লাইডে আমরা দুটি ভঙ্গি দেখব যা কর্মক্ষেত্রেও একই রকম প্রথমটি ইউরোপীয় লেগ ক্রস নামে পরিচিত যেখানে আমরা দেখতে পাই যে ব্যক্তিটি আরামে বসে আছে এক পা অন্যটির উপর ফুটিয়ে রাখা এটি সর্বদা একটি প্রভাবশালী পা যেটি অন্যকে অতিক্রম করে সাধারণত লোকেরা একটি আরামদায়ক অবস্থান বেছে নেয় একটি পেছনে ঝুঁকে থাকা পিঠের ভঙ্গি যা নির্দেশ করে যে ব্যক্তি নিয়ন্ত্রণে রয়েছে এবং জায়গাটির সাথে একটি ইতিবাচক সম্পর্ক রয়েছে এবং একই সময়ে বরং সংস্কৃতি ছাড়াই এবং একটি বুদ্ধিজীবী ব্যক্তি হিসাবে সে পরিচয় দিতে চায় তবে সাধাণভাবে এটি নির্দেশ করে ব্যক্তিটি আক্রমণাত্মক এর তুলনায় পরবর্তী ভঙ্গি যা a numerical 4 ভঙ্গি হিসাবে পরিচিত তা নির্দেশ করে যে ব্যক্তিটি যুক্তিবাদী এবং মতামতপূর্ণ এই ব্যক্তির অন্যান্য লোকেদের মতামতের প্রতি শ্রদ্ধার একটি নির্দিষ্ট অভাব রয়েছে এছাড়াও কিছু একগুঁয়েমি রয়েছে এবং অন্য লোকেদের থেকে পরামর্শ নেওয়ার জন্য প্রস্তুত নয় এবং অবিচলভাবে একই এবং নির্দিষ্ট কিছু ত্রুটি থাকা সত্ত্বেও তার নিজস্ব মতামত ধারণ করবে সাধারণত Numerical 4 হল এমন একটি ভঙ্গি যা মানুষকে প্রচলিত পরিস্থিতিতে এড়ানোর পরামর্শ দেওয়া হয় এই স্লাইডে আমরা দুটি ছবি দেখতে পাই যা numerical 4 ভঙ্গির বৈচিত্র্য এবং সেগুলি বিশেষ করে আধা আনুষ্ঠানিক সংলাপে তুলনামূলকভাবে সাধারণ এমনকি কর্মক্ষেত্রেও এই চিত্রে চারটি পায়ের ক্ল্যাম্প পরিস্থিতিতে আমরা দেখতে পাই যে উভয় হাতই পায়ে লেগে আছে এবং একটি পা অন্যটির উপর অনুভূমিকভাবে বিশ্রাম নিচ্ছে এই ব্যক্তি একটি জেদী এবং কঠোর মনের মানুষ হিসেবে পরিচিত যে ব্যক্তি প্রদত্ত পরিস্থিতিতে এখনও মধ্যস্থতা করার মেজাজে নেই তবে সে অদ্ভুতভাবে স্বস্তি বোধ করে এবং এই পরিস্থিতিতে কিছুক্ষণ থাকতে চায় যেহেতু আমাদের হাত দিয়ে পা কে ধরে রাখা নির্দেশ করে যে আমরা নির্দিষ্ট সময়ের জন্য এই অবস্থানে থাকতে চাই বেশিরভাগ কথোপকথন বিক্রয় সম্পর্কিত উপস্থাপনায় বা কোনও মিথস্ক্রিয়া চলাকালীন খুব বেশি উদ্দেশ্য সাধন করে না যদি ব্যক্তি এই ধরণের মনোভাব বেছে নেয় তবে আমরা যা বলতে যাচ্ছি তার বেশিরভাগই ব্যক্তিকে আরও উৎসাহিত করবে তাকে তার মনোভাবে দৃঢ় থাকতে এবং তার শীঘ্রই মৌখিকভাবে কিছু বলবেনও না এবং সেইজন্য কিছু নির্দিষ্ট ভিন্নমুখীতা চিন্তা করার জন্য নির্দিষ্ট অন্যান্য কৌশল সম্পর্কে চিন্তা করা গুরুত্বপূর্ণ হয়ে ওঠে যাতে এই আটকানো অবস্থানটি পূর্বাবস্থায় ফিরিয়ে আনা যায় এবং যাতে ব্যক্তিটির শারীরিক ভাষা আরামপূর্ণ হতে পারে এবং খুব শীঘ্রই আমরা অনুভব করতে পারি যে আরামপূর্ণ শরীরের ভঙ্গি মস্তিষ্কে নির্দিষ্ট সংকেত পাঠাবে এবং এই পরিস্থিতিতে একটি ভিন্ন পদ্ধতি গ্রহণ করা যেতে পারে কিছু অন্যান্য অবস্থান যা আমরা বলতে পারি তা হল পা গুলিকে জড়িয়ে রাখা এবং পা গুলিকে সমান্তরাল ভাবে রাখা সেইসাথে যদি একজন ব্যক্তি তার পা এ বার বার হাত বুলোয় পা গুলিকে জড়িয়ে রাখা সাধারণত সেই মহিলারা বেছে নেন যারা অপেক্ষাকৃত লাজুক কর্মক্ষেত্রে পুরুষদের মধ্যে এটি সাধারণত এক নয় পা গুলিকে সমান্তরাল ভাবে রাখা যা সাধারণত মহিলাদের মধ্যে দেখা যায় তবে এটি পুরুষদের মধ্যেও দেখা যায় সমান্তরাল ভাবে পায়ের অবস্থান সাধারণত একটি মেয়েলি ভঙ্গির সাথে সম্পর্কিত তবে তবুও এটি পুরুষদের মধ্যেও পাওয়া যায় মহিলাদের মধ্যে এটি একটি মেয়েলি এবং ইতিবাচক ভঙ্গি হিসাবে বিবেচিত হয় এটি এমন একটি ভঙ্গি যা গ্রুমিং ক্লাসে মহিলাদের বেছে নিতে শেখানো হয় এটি একটি নির্দিষ্ট স্তরের আত্মবিশ্বাস এবং আকর্ষণীয়তার পরামর্শও দেয় যাইহোক পুরুষদের মধ্যে এটি সাধারণত মেয়েলি বৈশিষ্ট্যপূর্ণতার সাথে সম্পর্কিত কথোপকথনের সময় যদি একজন ব্যক্তি বসে থাকা অবস্থায় তার পায়ে হাত বুলোন তবে এটি সাধারণত একটি প্রশান্তিদায়ক ক্রিয়া হিসাবে বিবেচিত হয় যদি বারবার করা হয় এটি একজন ব্যক্তির উত্তেজনা প্রদর্শন করে যাইহোক মহিলাদের মধ্যে এটি প্রায়শই একটি ছেলানিপূর্ণ অঙ্গভঙ্গির সাথে জড়িত এবং এটি এড়ানো উচিত প্রথমটি হল মহারাজা ভঙ্গি বা লিঙ্কনেস্ক ভঙ্গি যা একটি আত্মবিশ্বাসের পাশাপাশি প্রভাবশালী প্রকৃতির ইঙ্গিত দেয় এটি একটি নির্দিষ্ট চেয়ারে বসার একটি আত্মবিশ্বাসী উপায় যেখানে হাতগুলি কোনও উত্তেজনা ছাড়াই শান্তিপূর্ণভাবে বিশ্রাম নিচ্ছে এবং পা মেঝেতে শক্তভাবে লাগানো রয়েছে যদি আমরা দেখতে পাই যে দুজন লোক একই অবস্থান বেছে নিয়েছে এবং একে অপরের মুখোমুখি হয়েছে তাদের সংলাপটি আত্মবিশ্বাসী হয় এবং তবুও এটি একটি ইতিবাচক দিকে চলে দ্বিতীয় ভঙ্গিটি তাৎক্ষণিক ভঙ্গি দ্বারা পরিচিত এটি এমন একজন ব্যক্তি বেছে নিয়েছে যার একটি ইতিবাচক মনোভাব রয়েছে যে যা আলোচনা করা হচ্ছে তাতে সম্মত হয়েছে এবং এটি নিয়ে এগিয়ে যেতে চায় এটি এমন একজন ব্যক্তির ভঙ্গি যিনি প্রস্তাবটি গ্রহণ করতে ইচ্ছুক উদাহরণস্বরূপ আমি আরও এগিয়ে যাওয়ার জন্য এখন কোথায় স্বাক্ষর করব যদি এটি অনুপস্থিতভাবে চিবুকে হাত বুলানোর মতো একটি অঙ্গভঙ্গির সাথেও যুক্ত হয় তাহলে এটি একটি ইঙ্গিত যে ব্যক্তিটি প্রস্তাবে সম্মত হয়েছে এবং বিক্রয়টি শুরু করা যেতে পারে কিছু অন্যান্য ভঙ্গি যা আধা আনুষ্ঠানিক পরিস্থিতিতে দেখা যায় উদাহরণস্বরূপ কর্মক্ষেত্রে যেখানে সহকর্মী বা দলের সদস্যরা একসঙ্গে কাজ করছেন অনেক দিন ধরে বসে থাকার সময় তারা পা ছড়িয়ে এবং প্রসারিত করে থাকে যেটি আগে ঘটে যাওয়া কিছুর প্রতিক্রিয়া হিসাবে অগ্রহণযোগ্যতার পরামর্শ দেয় এটি একটি ভঙ্গি যা সম্পূর্ণ উদ্বেগমুক্ত হওয়ার পরামর্শ দেয় যাইহোক আলোচনার সময় যদি এই ভঙ্গিটি নেওয়া হয় তবে এটি পরামর্শ দেয় যে ব্যক্তিটি এমন কিছু গ্রহণ করছেন না যা আগে ঘটেছে এটি নির্ভর করে শরীরের উপরের অংশটি কতটা পিছনে ঝুঁকে আছে তার উপর এবং এই পিছনে ঝুঁকে থাকা ব্যক্তিটি কোনও ঘটনা বা কোনও ব্যক্তির সাথে কতটা দূরত্ব বজায় রাখার চেষ্টা করছে তা নির্দেশ করে আমরা যদি দ্বিতীয় ভঙ্গিটি দেখি যেখানে একজন ব্যক্তি চেয়ারের হাতের উপর পা রেখে বসে আছেন আমরা সাধারণত অনুভব করতে পারি যে ব্যক্তিটি একটি স্বস্তিদায়ক খোলা একটি অনানুষ্ঠানিক পরিবেশ হিসাবে দেখছেন অন্যদিকে আমরা অনুভব করি যে তার প্রকৃত আবেগগুলি ঠিক বিপরীত ব্যক্তিটি কেবলমাত্র একটি উল্লেখিত পার্থক্যই দেখায় না তবে অন্য লোকেদের প্রতি একটি নির্দিষ্ট শত্রুতাও দেখায় এটি একটি প্রভাবশালী অবস্থান বা একটি উচ্চতর অবস্থানের পরিচয় দেয় এবং তাই এই ভঙ্গিতে বসে থাকা এই ব্যক্তির সম্পর্কে বোঝা কঠিন হতে পারে তৃতীয় ভঙ্গিটি দ্বিতীয়টির একটি বর্ধিত অংশ হিসাবে নেওয়া যেতে পারে এটা অনানুষ্ঠানিক বা সহযোগিতামূলক নয় আসলে দলগত পরিস্থিতিতে চেয়ারের পেছনটিকে আত্মরক্ষার আবরণ হিসেবে নেওয়া হয়েছে আত্মরক্ষার আবরণটি অন্য লোকেদের বা আলোচ্য বিষয়কে লক্ষ্য করতে পারে এবং এটি দ্বিতীয় ভঙ্গির অর্থও ধরে রাখতে পারে আমাদের ভঙ্গিগুলির সাহায্যে ইতিবাচক এবং নেতিবাচক ভঙ্গিগুলির অর্থ বুঝে একটি নেতিবাচক যোগাযোগ এড়াতে এবং একই সাথে একটি গোষ্ঠী মিথস্ক্রিয়ায় অন্য ব্যক্তিদের আসল উদ্দেশ্যগুলির অর্থোদ্ধার করতে সহায়তা করে আমরা যেভাবে আমাদের পা রাখি তা অন্য লোকেদের প্রতি আমাদের অনুভূতি প্রতিফলিত করে যাদের সাথে আমরা এই মুহূর্তে কথা বলছি আমরা যদি অন্য লোকেদের প্রতি উন্মুক্ত এবং ইতিবাচক মনোভাব ধরে রাখি আমাদের পা মাথা এবং ধড় একই ব্যক্তিকে একক ইঙ্গিত নির্দেশ করে এবং এই অবস্থানটি আমাদের প্রতি অন্য লোকেদের দৃষ্টিভঙ্গি বোঝায় এবং এর বিপরীতেও অন্যদিকে যদি উদাহরণটি নেতিবাচক হয় বা মনোভাবের মধ্যে নির্দিষ্ট পার্থক্য থাকে তবে এটিও উপলব্ধিযোগ্য কারণ পা এবং ধড় ভিন্ন দিকে অবস্থান করবে এই ধারণাটি প্রদত্ত ভিডিওতে আকর্ষণীয়ভাবে দেখানো হয়েছে পায়ের পাতার ভাষা পায়ের পাতা হল ব্যক্তির সেই সৎ অংশ কারণ আমরা সবসময় আমাদের পা কী করছে সে সম্পর্কে সচেতন নই চেয়ারের পায়ের চারপাশে আমাদের পায়ের গোড়ালি দিয়ে আটকে রাখার ভঙ্গিটি দেখায় যে ব্যক্তিটি অল্পেতেই বিচলিত বা নিজেকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে আমি নিজেকে রাতের খাবার খাওয়ার সময় এটি করতে অনেকবার খেয়াল করেছি যদি কোন ব্যক্তির একটি পায়ের গোড়ালি মাটিতে থাকে এবং পায়ের আঙ্গুল দিয়ে আকাশের দিকে নির্দেশ করে তিনি খুশি বা নিজের প্রশংসা করছেন মনে করা হয় এটি সাধারণত একটি আয়নার সামনে ঘটে যদি কোনো সঙ্গীত ছাড়াই একটি পা দিয়ে টোকা মারা হয় এর মানে ব্যক্তিটি অল্পেতেই বিচলিত বা কোনো রেঁস্তোরায় যেতে চায় পা প্রসারিত করে ঝুঁকিয়ে গোড়ালি ক্রস করে বসা ব্যক্তিটিকে মনে করা হয় তিনি নিরুদ্বেগ এবং আত্মবিশ্বাসী যখন একজন ব্যক্তি তার পা ক্রস করে এবং পা কাঁপতে থাকে তখন মনে করা হয় তারা বিরক্ত হচ্ছে এতটাই বিরক্ত যে এটি বর্ণনা করার অন্য কোন উপায় নেই যদি পা মৃদু ঝাঁকায় এবং একটু নাচে তবে মনে করা হয় ব্যক্তিটি খুশি বা উত্তেজিত বা উভয়ই যদি কারও শরীর আপনার দিকে ঘুরিয়ে দেওয়া হয় কিন্তু যদি এক বা উভয় পায়ের পাতা না ঘোরানো থাকে তবে সেই ব্যক্তি আপনার সাথে থাকতে চায় না সেই ব্যক্তি যেদিকে আগ্রহী সেইদিকে তার এক বা উভয় পায়ের পাতা থাকে সুতরাং যখন তাদের পায়ের পাতা আপনার থেকে দূরে সরানো হয় আপনি হয়ত দেখতে চাইতে পারেন যে তাদের পায়ের পাতা কোথায় নির্দেশ করছে কারণ সম্ভবত তারা যে বিষয়ে আগ্রহী বা তারা কোথায় যেতে চায় সাধারণ তার আশেপাশে থাকে যদি একটি পায়ের পাতা ঝাঁকাতে বা পদাঘাত করতে শুরু করে এটি দেখায় যে ব্যক্তিটি অসন্তুষ্ট যদি পায়ের পাতা প্রশস্ত করা হয় তবে ব্যক্তিটি শক্তিশালী এবং কখনও কখনও রাগান্বিত বোধ করেন হুঙ্কার দিয়ে বলেন আমি ঠিক আছি কিছু মনে করিনি লোকেরা সাধারণত তাদের পছন্দ বা স্বাচ্ছন্দ্যের ব্যক্তির দিকে পা ক্রস করে বসেন এবং এটি বিপরীতভাবেও কাজ করে আপনি যদি এমন কারো পাশে বসে থাকেন যার সাথে আপনি স্বাচ্ছন্দ্যবোধ করেন না এটা খুব সম্ভবত যে আপনি তাদের থেকে আপনার ক্রস করা পা দুটি সরিয়ে নেবেন এবং তারপরে একটি সমস্যা রয়েছে যেখানে আপনি দুজন লোকের মধ্যে বসে আছেন যার মধ্যে একজনের সাথে আপনি স্বাচ্ছন্দ্য বোধ করছেন এবং আপনাকে তাদের একজনের কাছ থেকে আপনার ক্রস করা দুটি পা সরিয়ে নিতে হবে যেটা বিশ্রী দেখায় কিন্তু শুধুমাত্র আপনার জন্য বিশ্রী কারণ তারা সম্ভবত আপনার শারীরিক ভাষা কি বলছে তা জানেন না বা সম্ভবত এটি শুধু আপনারই মনে হচ্ছে এবং পরিশেষে যখন দুইজন মানুষ একসাথে হাঁটছে এবং তাদের পদক্ষেপ একই সময়ে ডান বামে যাচ্ছে অর্থাৎ তারা একে অপরের সাথে কথা বলতে চায় এবং তারা সম্ভবত বন্ধু যদিও এটি প্রযুক্তিগতভাবে একটি নিয়ম নয় কিন্তু তারা একে অপরের সাথে কথা বলতে চায় আমাদের বসার ভঙ্গি যদি আমাদের মনোভাব সম্পর্কে অনেক কিছু প্রকাশ করে তবে আমরা যেভাবে দাঁড়িয়ে থাকি তাও আমাদের মনোভাব এবং আচরণের বিভিন্ন দিক নির্দেশ করে পা গুলি বিচ্ছিন্নভাবে রাখা এটি আধিপত্যের সংকেত হিসাবে ব্যাখ্যা করা হয় এটি দৃঢ়ভাবে স্থিতিশীল এবং অনড় এমন একজন ব্যক্তিকে নির্দেশ করে যিনি মাটিতে দাঁড়িয়ে আছেন ইত্যাদি এটি ক্রীড়াবিদদের মধ্যে সাধারণ এটি নিরাপত্তা বাহিনীতেও সাধারণভাবে দৃশ্যমান এবং এটি কঠোরতার একটি ছদ্মবেশ এটির দ্বারা একজন ব্যক্তি অন্য ব্যক্তিকে মানসিক দৃঢ়তার পরিচয় দিতে চায় একজন ব্যক্তি যিনি দুটি পা ফাঁক করে দাঁড়ানোর অবস্থান বেছে নেন সেটি প্রভাবশালী ছাপ ছাড়াও পা গুলি বর্ধিত করা হয়েছে বলে ধরা হয় পা গুলি ফাঁক করে দাড়ানোর ভঙ্গিটি ব্যক্তির মনোভাবের মধ্যে একটি বাড়তি উদাসীনতা এবং বিদ্রোহী মনোভাবের প্রকাশ করে এবং সাধারণত এটি এমন একটি অবস্থান যা কোনও পেশাদারী পরিস্থিতিতে কখনও বেছে নেওয়া হয় না সমান্তরালভাবে অবস্থান বা মনোযোগ সহকারে অবস্থান একটি আনুষ্ঠানিক অবস্থান যা কোনো প্রতিশ্রুতি ছাড়াই একটি নিরপেক্ষ মনোভাব দেখায় এই অবস্থান দ্বারা হয় থাকার বা যাওয়ার মনোভাব প্রকাশ করে সেই ব্যক্তি সাধারণত আমরা এই স্থায়ী অবস্থানটি সেই সমস্ত লোকেদের মধ্যে দেখতে পাই যারা অধস্তন যারা নিরাপত্তা সংক্রান্ত পদে অধিষ্ঠিত জুনিয়র অফিসারদের মধ্যে এবং অল্পবয়সী স্কুলের ছেলেমেয়েদের মধ্যে যারা একজন তাদের থেকে বড় কারুর কাছ থেকে নির্দেশ পাওয়ার জন্য অপেক্ষা করছে এটি ব্যক্তির পক্ষ থেকে একটি নির্দিষ্ট দ্বিধা নির্দেশ করে ব্যক্তির মধ্যে সংশয় আছে কিন্তু খোলাখুলিভাবে একটি মতামত জানাতে পারে না তবে তা সত্ত্বেও এটি এই ব্যক্তির পক্ষ থেকে একটি স্বেচ্ছায় এবং অবিলম্বে আনুগত্যেরও যোগাযোগ করে বাট্রেস স্ট্যান্স সামান্য ভিন্ন এই দাড়ানোর ভঙ্গিটিতে আমরা আমাদের বেশিরভাগ ওজনকে একটি সোজা সমর্থনকারী পায়ে রাখি অন্য পা টিকে একটি বাট্রেস হিসাবে রাখি এই অবস্থান গ্রহণকারী লোকেরা কখনও কখনও স্বাচ্ছন্দ্যে দাঁড়িয়ে থাকা মানুষ হিসাবে দেখা যায় যাইহোক এটি পরামর্শ দেয় যে ব্যক্তিটি তার চারপাশে যা ঘটছে তাতে ঠিক আগ্রহী নয় বা তার প্রথম উপলব্ধ সুযোগে দূরে সরে যাওয়ার ইচ্ছা রয়েছে মাটিতে উভয় পায়ের পাতা রেখে দাঁড়ানো একটি নিরপেক্ষ অথচ শক্তিশালী অবস্থান এই ছবিটিতে আমরা দেখতে পাই যে একজন ব্যক্তি মেঝেতে শক্তভাবে রোপণ করা পায়ে মধ্যবর্তী ব্যবধান রেখে দাঁড়িয়ে আছে এটি একটি স্থিতিশীল এবং মনোযোগী অবস্থান এটি কোন যুদ্ধের মনোভাব দেখায় না এটি কোন অমৌখিক শব্দও প্রদর্শন করে না এবং তাই এটি সাধারণত একটি আনুষ্ঠানিক এবং কেন্দ্রীভূত অবস্থান হিসাবে বিবেচিত হয় যেকোনো প্রদত্ত পেশাদারী পরিস্থিতিতে আমাদের মিথস্ক্রিয়া শুরু করার জন্য শ্রেষ্ঠ এর তুলনায় ফুট ফরওয়ার্ড অবস্থানটি নির্দেশ করে যে আমাদের হেঁটে চলে যাওয়ার সময় এসেছে এবং এটি সাধারণত চা খেয়ে দীর্ঘ এবং কঠিন সময় কাটিয়ে শেষের দিকে লোকেরা গ্রহণ করে যদি এটি একটি গোষ্ঠী পরিস্থিতিতে বেছে নেওয়া হয় আমরা আমাদের প্রধান ভূমিকায় থাকা পা টি সবচেয়ে হৃদয়গ্রাহী ব্যক্তি বা গোষ্ঠীর সবচেয়ে আকর্ষণীয় ব্যক্তির দিকে নির্দেশ করি এটি একটি গোষ্ঠী পরিস্থিতিতে একজন ব্যক্তির প্রতি আমাদের ঝোঁক দেখায় এটি একটি অবস্থান যা বেন্ট ব্লেড স্টান্স নামেও পরিচিত স্পষ্টতই এটি একটি প্রতিরক্ষামূলক এবং একটি নেতিবাচক ভঙ্গি এটির একটি নির্দিষ্ট অনমনীয়তা আছে যাইহোক বাহুর দৃঢ়তা সেইসাথে মুখের অভিব্যক্তির ভিত্তিতে অনমনীয়তার পরিমাণ প্রদর্শিত হয় যদি তারা বদ্ধ এবং অনমনীয় হয় তাহলে অনমনীয়তার পরিমাণ অনেক বেশী একই সময়ে এই ভঙ্গির অচলতা একটি নির্দিষ্ট প্রতিশ্রুতি নির্দেশ করে কারণ যে ব্যক্তি এই অবস্থানটি বেছে নিয়েছে সে কথোপকথনের মাধ্যমে বসবে মাঝখানে মধ্যস্ততা না করে চলে যাবে না কখনও কখনও এটি বশ্যতা স্বীকারের আচরণ হিসেবে ধরে নেওয়া হয় এটি কোনও অধৈর্যতা প্রকাশ করে না ব্যক্তিটি সেখানে থাকবে এবং থাকতে চায়ও যাইহোক এটি একজন ব্যক্তির প্রতি বা তার হাতে যেরকম পরিস্থিতি আছে সেই দিকে একটি নির্দিষ্ট স্তরের নিরাপত্তা দেয় সুতরাং যদিও এটি একটি নেতিবাচক অবস্থান যা একজন ব্যক্তির প্রতিরক্ষার এবং নিরাপত্তার নির্দেশ করে এটা অগত্যা একটি তাড়াহুড়োজনিত ভঙ্গি নয় এবং যদি অন্য ব্যক্তি ধৈর্যশীল হয় আমরা মনে করি যে কথোপকথনের মাধ্যমে এই অবস্থানের নেতিবাচকতা দূর করা যেতে পারে কখনও কখনও আমরা দেখতে পাই কাকে ফিজেটিং ফিট বলা হয় ফিজেটিং ফিটগুলি শিথিল পায়ের অবস্থানের বিপরীত এবং তারা এই অবস্থান থেকে সরে যাওয়ার পরিস্থিতি ছেড়ে পালিয়ে যাওয়ার জন্য একজন ব্যক্তির তাড়াহুড়োর মনোভাবকে পরামর্শ দেয় দাঁড়িয়ে থাকা অবস্থায় একজন ব্যক্তি বারবার একটি পা দিয়ে টোকা দিতে পারে এটি অধৈর্যতাকে নির্দেশ করতে পারে একইভাবে দাঁড়িয়ে থেকে বা বসে নিজের পা দিয়ে টোকা দেওয়া অধৈর্যের প্রতীক এবং একই সাথে এটি যা বলা হচ্ছে তার সাথে একটি নির্দিষ্ট অসন্তুষ্টিরও ইঙ্গিত দিতে পারে কখনও কখনও এর অর্থ এমনও হতে পারে যে ব্যক্তি তার পা দিয়ে টোকা দিচ্ছেন তিনি একটি বুদ্ধিদীপ্ত জবাব করতে বা কথোপকথনে কিছু যোগ করতে আগ্রহী এবং এই পরিস্থিতিতে ব্যক্তিকে অংশগ্রহণ করার ও কথা বলার সুযোগ দিতে হবে পেশাগত পরিস্থিতিতে ফিজেটিং ফুটের একটি ভিন্নতা টিটারিং ফিট নামে পরিচিত যেটি হল পা এর পাতাগুলি যা বরং অস্থিরভাবে ভারসাম্যপূর্ণ এবং ব্যক্তিটি ক্রমাগত সামনে পিছনে দোলাচ্ছে এই ক্রিয়াটি দেখায় যে ব্যক্তিটি স্বাচ্ছন্দ্যে অসুস্থ এবং এর দ্বারা একগুচ্ছ নেতিবাচক জিনিস প্রকাশ পেতে পারে উদাহরণস্বরূপ ব্যক্তিটি হয়তো অন্য কিছু ভাবছেন হয়ত সমস্যাটি বাদ দিতে চান বা এগিয়ে যেতে চান বা ব্যক্তি মনে করেন যে বক্তা যথেষ্ট বিশ্বাসযোগ্য নয় টিটারিং ফিট অগত্যা একটি নেতিবাচক শরীরের ভঙ্গি হিসাবে গ্রহণ করা উচিত নয় কারণ ব্যক্তির মূলত একজন বক্তার প্রতি সেইসাথে সেই পরিস্থিতির প্রতি ইতিবাচক মনোভাব থাকে মিথস্ক্রিয়াকারীকে অবশ্যই তাড়াহুড়োর কারণগুলি খুঁজে বের করার চেষ্টা করতে হবে কেন পা টলছে কেন অস্থিরতার পরিস্থিতি তৈরি হয়েছে পরিস্থিতি সম্পর্কে আরও জানতে এবং সন্তোষজনক উপায়ে এটি সমাধান করার জন্য স্টমপিং ফিট আমাদের শত্রুতা নির্দেশ করে সাধারণত এটি একটি শিশুসুলভ আচরণ এবং প্রাপ্তবয়স্কদের মধ্যে এটি একটি চরম রাগ বা চরম হতাশার প্রতিফলন হিসেবে বিবেচনা করা হয় যা সর্বদা এড়ানো উচিত এবার দেখা যাক 45 ডিগ্রী ওপেন পজিশন কাকে বলা হয় এই উন্মুক্ত অবস্থানে আমরা তিনজনের আচরণ দেখতে পাই যদি দুজন ব্যক্তি ইতিমধ্যেই কথোপকথনে মগ্ন থাকে এবং তৃতীয় ব্যক্তি এতে অংশ নিতে চায় তবে ইতিমধ্যেই কথোপকথনে থাকা দুজন ব্যক্তিকে এমন অবস্থানে যেতে হবে যাতে তৃতীয় ব্যক্তি আমন্ত্রিত বোধ করে যে দুজন ব্যক্তি মূলত সংলাপে ছিলেন তারা যদি একটি বদ্ধ মনোভাব নিয়ে চালিয়ে যান এবং তাদের পা এর পাতা বা পায়ের অবস্থান একটুও খুলে না দেন অন্য ব্যক্তি সম্পূর্ণরূপে একজন বহিরাগত হিসাবে অনুভব করে এবং এই অবস্থানে অংশগ্রহণ করা অসম্ভব হয়ে পড়ে বদ্ধ এবং উন্মুক্ত শারীরিক অবস্থানগুলি অন্য লোকেদের সাথে খোলামেলাভাবে যোগাযোগ করার আমাদের ইচ্ছাকে নির্দেশ করে যখন আমরা একটি দলে বা একটি দ্বৈত পরিস্থিতিতে আরও স্বাচ্ছন্দ্য বোধ করতে শুরু করি এবং আমরা অন্যদের সাথে পরিচিত হই তখন আমরা একটি ধারাবাহিক নড়াচড়ার মধ্য দিয়ে চলে যাই এবং প্রথম ছবিতে প্রদর্শিত ক্রস করা হাত এবং পা দিয়ে একটি প্রতিরক্ষামূলক অবস্থান বেছে নেওয়ার পরিবর্তে আমরা ধীরে ধীরে আরও আরামদায়ক এবং উন্মুক্ত অবস্থানে যেতে পারি যেমনটি দ্বিতীয়টিতে দেখানো হয়েছে যদি প্রথম ছবিতে শারীরিক সংকেত এবং অঙ্গভঙ্গি দেখা হয় আমরা দেখতে পাই যে তারা একে অপরের প্রতি অনিশ্চয়তার অনুভূতি প্রদর্শন করছে অন্যদিকে দ্বিতীয় ছবিতে এটি তুলনামূলকভাবে অন্যের প্রতি উন্মুক্ত গ্রহণযোগ্যতাকে বোঝানো হয়েছে যা অঙ্গভঙ্গির মাধ্যমে প্রদর্শিত হচ্ছে একটি নেটওয়ার্কিং ইভেন্টের সময় পা এবং পায়ের পাতার নড়াচড়ার বিশ্লেষণ এই ভিডিওতে করা হয়েছে কারো সাথে কথা বলার সময় বা কথোপকথনে অংশগ্রহণের আগে মাঝপথে আমরা পা এবং পায়ের পাতার অবস্থান দেখে তাদের মানসিক অবস্থা সম্পর্কে অনুমান করতে পারি টপিক পা এবং পা এর পাতা যদি আপনি আপনার প্রতিযোগীতায় সাহায্য পেতে চান তাহলে হাঁটুর নীচে কি হচ্ছে সেদিকে মনোযোগ দেওয়া উচিত এটা সামান্য পরিচিত সত্য যে পায়ের পাতা দুটি শরীরের সবচেয়ে অভিব্যক্তিপূর্ণ অঙ্গ আসুন দেখি আমাদের পায়ের পাতা এবং পা গুলি কী প্রকাশ করে আর সেই সম্পর্কে আমরা কী আবিষ্কার করতে পারি এই ব্যক্তিটি কোমর থেকে উপরে নিযুক্ত দেখাতে পারে কিন্তু বাস্তবে সে চায় তার পায়ের পাতার দিকে যেতে অর্থাৎ দরজার বাইরে যেতে তার পায়ের পাতাগুলি সত্যিটি পরিষ্কার ভাবে প্রকাশ করে আসুন আমরা একটি নেটওয়ার্কিং ইভেন্টে এই লোকেদের দিকে দেখি কোনটি আপনি মনে করেন অন্য কোথাও হতে পারে আপনারা বুঝেছেন যে সে পা এর পাতা দিয়ে দরজার দিকে ইশারা করছে এখানে এটি বেশ পরিষ্কার যে এই দুই ব্যক্তি সত্যিই একে অপরকে পছন্দ করে কারণ তাদের পা এবং পা এর পাতা গুলি একে অপরের দিকে নির্দেশ করে একটি দাঁড়ানো অবস্থানেও একই হয় প্রকৃতপক্ষে আপনি যখন এখানে দুজন লোককে এই দুজনের মতো কথোপকথনে নিযুক্ত দেখতে পান বাঁধা দেওয়ার চেষ্টা না করাই বুদ্ধিমানের কাজ হবে কারণ আপনার দ্বারা সেটি হতবুদ্ধিকর কাজ হতে পারে তবে হতাশ হবেন না আপনি যদি ইতিমধ্যেই চলমান কোনো কথোপকথনে যোগ দিতে চান তবে দুটি জিনিস আপনি করতে পারেন প্রথমে এমন একটি দুইজন বা তিনজনের উপযোগী দল খুঁজে বের করুন যা অন্য ব্যক্তিকে অন্তর্ভুক্ত করার জন্য উন্মুক্ত দেখায় আপনি কীভাবে বলতে পারেন যে তারা উন্মুক্ত আপনারা বুঝতে পেরেছেন তাদের পা এবং পায়ের পাতার অবস্থান দ্বারা কথোপকথনে অন্তর্ভুক্ত হওয়ার আপনার সুযোগ বাড়ানোর দ্বিতীয় উপায় হল একটি কপিক্যাট হওয়া লোকেরা যখন তাদের পছন্দের লোকেদের সাথে কথোপকথন করে তখন তারা অন্য ব্যক্তির শারীরিক ভাষা অনুলিপি করে আমরা লোকেদের অনুলিপি করি তাদের দেখাতে যে আমরা তাদের মনের মতোই এবং তাই আমাদের সাথে আড্ডা দেওয়া নিরাপদ সুতরাং একটি চলমান কথোপকথনে মাপসই হওয়ার একটি দুর্দান্ত উপায় হল ইতিমধ্যে কথোপকথন করা লোকেদের অনুলিপি করা এটি একটি ভালো সুযোগ যে তারা আপনার আত্মীয়তা উপলব্ধি করবে এবং আপনাকে অন্তর্ভুক্ত করার জন্য উন্মুক্ত হবে এখন আমি আশা করি আপনার বাইরে যাওয়ার এবং আপনি যাতে যত ভালোভাবে এগিয়ে যেতে পারেন সেই দিকে যাওয়ার পর্যাপ্ত তথ্য আছে এবার আমরা হাঁটুর বিন্দুগুলি দেখি এবং সেগুলি আমাদের মনোভাব সম্পর্কে ঠিক কী বোঝায় সেই সম্পর্কে আলোচনা করি হাঁটুর বিন্দুতে A এবং B যা আমাদেরকে সংখ্যাসূচক 4 ভঙ্গি মনে করিয়ে দেয় আমরা খুঁজে দেখতে পাই যে অন্য ব্যক্তিকে প্রত্যাখ্যান করার মনোভাব দেখানো হয়েছে যদি হাঁটুর বিন্দুগুলি অন্য ব্যক্তির দিকে নির্দেশ করে যেমন প্রথম ফটোগ্রাফ A তে প্রদর্শিত হয়েছে এটি অন্য ব্যক্তির বা তার বক্তব্যের সরাসরি প্রত্যাখ্যান নির্দেশ করে B তে আমরা দেখতে পাই যে এটি পায়ের একমাত্র অংশ যা অন্য ব্যক্তির দিকে সরানো হয় কিছু সংস্কৃতিতে এটিকে অত্যন্ত অপমানজনক হিসাবে দেখা হয় সমস্ত সংস্কৃতিতে তা সত্ত্বেও এটি প্রত্যাখ্যানের ভঙ্গি হিসেবে পরিচিত এবং এটি অত্যন্ত নেতিবাচক হিসাবে বিবেচিত হয় এটি কথোপকথনের উন্মুক্ত প্রবাহ অবিলম্বে বন্ধ করে দেয় এবং এটি যে কোনো সংলাপের পক্ষে ক্ষতিকর এটি আমাদের পায়ের আঙ্গুলের অবস্থান যা আমাদের মনোভাবের ইতিবাচকতা বা নেতিবাচকতার ইঙ্গিত দেয় পায়ের আঙ্গুলগুলি উপরের দিকে থাকলে তা নির্দেশ করে যে ব্যক্তিটি ভাল মেজাজে আছে বা সম্ভবত এমন কিছু শুনতে চাইছে যা ইতিবাচক উদাহরণস্বরূপ যদি একটি ক্লাসে একটি বনভোজন ঘোষণা করা হয় তবে সবচেয়ে উৎসাহী শিক্ষার্থীরা অবিলম্বে তাদের পায়ের আঙ্গুলগুলি উপরের দিকে নিয়ে যাবে আমরা যদি এমন একজন ব্যক্তির দিকে তাকাই যে ফোনে কথা বলছে এবং তারপরে পায়ের আঙ্গুলগুলি যদি উপরের দিকে নির্দেশ করে তবে আমরা প্রায় নিশ্চিত হতে পারি যে এটি একটি ভাল খবর বা অন্তত একটি আনন্দদায়ক কথোপকথন বিপরীতে pigeon toes বলতে যখন আঙ্গুলগুলি ভিতরের দিকে নির্দেশ করে তখন একটি নির্দিষ্ট নম্রতা দেখায় এবং এটি আমাদের কথপোকথনের সময় ইচ্ছুকতাকে অন্য প্রভাবশালী অংশীদারের দ্বারা পরিচালিত হওয়ার ইঙ্গিত দেয় Pigeon toes শরীরকে ছোট করে তোলে এবং এটি একটি কম হুমকির পরিলেখ তৈরিতে বাধ্য করে এটি আমাদের বশ্যতা এবং আমাদের নম্রতা এবং অন্যান্য লোকেদের দ্বারা অধীন হাওয়ার জন্য আমাদের সম্মতিকেও দেখায় এই অঙ্গভঙ্গি গুলি সেগুলির মধ্যে পড়ে যেগুলি চলচ্চিত্রে আবেগের জমানো অভিব্যক্তি হিসেবে ব্যবহৃত হয় এই ভিডিওতে আমরা দেখতে পাচ্ছি যে শরীরের ভাষা বিশেষজ্ঞ ক্যারল কিনসে গোম্যান বিভিন্ন পরিস্থিতিতে একজনের পায়ের পাতাগুলি কী প্রকাশ করে তা বিশ্লেষণ করেছেন কোন ব্যক্তি তার শারীরিক ভাষা নিয়ন্ত্রণের জন্য বেশিরভাগই তাদের মুখের অভিব্যক্তি এবং হাত ও হাতের অঙ্গভঙ্গির উপর মনোযোগ দেয় যেহেতু পা এবং পায়ের পাতাগুলি নড়াচড়া করা বন্ধ করে দেয় এবং আগে থেকে প্রস্তুত থাকেনা আবার এটিই হলো সেই জায়গা যেখানে প্রায় সব সময় সত্যিটি পাওয়া যায় এবার আমি একটি উদাহরণ দিই উদাহরণস্বরূপ আপনি যদি একজন সহকর্মীর সাথে কথা বলছেন যার শরীরের উপরের অংশ আপনার দিকে মুখ করে আছে কিন্তু যার পায়ের পাতাগুলি এবং পা দুটি দরজার দিকে কোনাকুনি করে রাখা আছে এর থেকে উপলব্ধি করা উচিত যে আপনার সাথে তার কথোপকথন শেষ হয়ে গেছে এবং তার পায়ের পাতাগুলি আপনাকে বলছে সে চলে যেতে চায় পায়ের পাতাগুলির অবস্থান তখন ও প্রকাশ পায় যখন পা দুটি ক্রস করে কেউ বসে থাকে উদাহরণস্বরূপ যদি আমি আপনার পাশে বসে থাকি এবং যখন আপনি এখানে থাকেন তখন আমার পা গুলি ক্রস করে যদি পায়ের আঙ্গুলগুলি আপনার দিকে নির্দেশ করা থাকে তবে এটি একটি সংকেত যে আপনি যা বলছেন আমি তাতে জড়িত হতে আগ্রহী কিন্তু আপনি যদি লক্ষ্য করেন যে আমি আমার পা ক্রস করি যাতে আমার উপরের পায়ের আঙ্গুলগুলি আপনার থেকে দূরে থাকে তাহলে বোঝা যায় সম্ভবত আপনার প্রতি আমার আগ্রহ হারিয়ে গেছে পায়ের পাতাগুলি পা গুলি প্রসারিত করার অর্থ হল যে কেউ আরামদায়ক বা নিরাপদ বোধ করছে কিন্তু যখন গোড়ালি বদ্ধ করা এবং প্রত্যাহার করা বা এমনকি চেয়ারের পায়ের চারপাশে মোড়ানো হয় তখন সে ব্যক্তি নিরাপত্তাহীন বা তাকে বাদ দেওয়া হয়েছে এমন মনে করছে প্রাণচঞ্চল ভাবে পায়ের পাতা দিয়ে টোকা দেওয়া বা পায়ের পাতাগুলি হালকা ঝাঁকানো এগুলিকে আমাদের পেশাদার পোকার খেলোয়াড়রা সুখী পায়ের পাতা হিসাবে উল্লেখ করে পোকারে এটি উচ্চ আত্মবিশ্বাসের কথা যে একটি সংকেত থেকে খেলোয়াররা বুঝতে পারে যে কার খেলায় হাত ভালো ব্যবসায়িক মধ্যস্ততায় একটি অনুরূপ সংকেত আছে যদি আপনি লক্ষ্য করেন যে কারো পায়ের পাতা প্রাণচঞ্চল বা হালকা ঝাঁকুনি দিচ্ছে এবং কাঁধ দেখতে পাচ্ছেন যা সেই প্রাণচাঞ্চল্যের প্রতিক্রিয়া আপনি মোটামুটি নিশ্চিত হতে পারেন যে সেই ব্যক্তি মনে করেন যে তিনি একটি ভাল দর কষাকষির অবস্থান পেয়েছেন আরেকটি ভিডিও যা আমি সুপারিশ করব প্রদত্ত লিঙ্ক দিয়ে খোলা যেতে পারে এটি আমার আলোচনায় অন্তর্ভুক্ত করা হয়নি তবুও এটি অংশগ্রহণকারীদের কাছে সুপারিশ করা হচ্ছে যে কোন পেশাগত মিথস্ক্রিয়ায় আমাদের পায়ের পাতা এবং পায়ের অবস্থান যা ইঙ্গিত দেয় সেই সংক্রান্ত আলোচনা আমরা এখানেই থামবো আমরা পরবর্তী মডিউলে প্যারাল্যাঙ্গুয়েজ নিয়ে আলোচনা করবো ধন্যবাদ